নমস্কার ইঞ্জিনিয়ারিং গণিত 2 এর বক্তৃতায় আবার স্বাগত এটি বক্তৃতা সংখ্যা 7 এখানে আমরা আলোচনা করব পৃষ্ঠ সমাকলন এবং এই বক্তৃতার দুটি ভাগ থাকবে আজ প্রথম ভাগ সুতরাং আমরা এখানে আলোচনা করব মসৃণ পৃষ্ঠ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় সম্বন্ধে এবং সেটাই উৎসাহ ব্যঞ্জক হবে কিভাবে একটি স্কেলার ফাংশানের পৃষ্ঠ সমাকলন নির্ণয় করা হয় সুতরাং মসৃণ পৃষ্ঠগুলি কি যদি আমরা মনে করি যে একটি বক্ররেখাকে মসৃণ বলা হয় যদি তার একটি অবিচ্ছিন্ন স্পর্শক থাকে সুতরাং এই ক্ষেত্রে এই অবিচ্ছিন্ন স্পর্শকের পরিবর্তে আমরা স্পর্শকের সমতল থেকে অভিলম্ব সম্পর্কে কথা বলব সুতরাং একইভাবে একটি পৃষ্ঠ মসৃণ হয় যদি তার একটি অবিচ্ছিন্ন অভিলম্ব ভেক্টর থাকে এবং একটি পৃষ্ঠকে খন্ডিতভাবে মসৃণ বলা হয় যদি এতে কিছু সীমিত সংখ্যক মসৃণ পৃষ্ঠ থাকে সুতরাং মসৃণ বক্ররেখা বা খন্ডিতভাবে মসৃণ বক্ররেখার জন্য এটি ঠিক একটি সমান্তরাল সংজ্ঞা সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা একটি গোলকের পৃষ্ঠ বিবেচনা করি এটি মসৃণ পৃষ্ঠের একটি উদাহরণ এবং যদি আমরা একটি ঘনকের পৃষ্ঠ বিবেচনা করি এটি মসৃণ নয় এটি খন্ডিতভাবে মসৃণ কারণ যদি আমরা এর কোণগুলি দেখি কেবল কোণগুলিই নয় কিনারাগুলিও তবে এর যে কোনও প্রান্ত বরাবর কোনও অভিলম্ব ভেক্টর নেই সুতরাং এই কারণেই আমাদের এখানে মসৃণ পৃষ্ঠ রয়েছে সুতরাং প্রতিটি পর্যায় একটি মসৃণ পৃষ্ঠ কিন্তু সামগ্রিকভাবে এই ঘনকটি একটি মসৃণ পৃষ্ঠ হবে না এবং আমরা একে খন্ডিতভাবে মসৃণ পৃষ্ঠ বলব সুতরাং প্রথমে আমরা সমাকলনবিদ্যা থেকে স্মরণ করব কিভাবে আমরা চাপের দৈর্ঘ্য মূল্যায়ন করি কারণ চাপের দৈর্ঘ্যের একই ধারণাটি পৃষ্ঠের ক্ষেত্রফল গণনার জন্য ব্যবহার করা হবে সুতরাং আমরা ধরে নিচ্ছি যে এখানে এই হল একটি বিন্দু iতে স্পর্শক দ্বারা উৎপন্ন কোণ সুতরাং আমাদের এখানে একটি বক্ররেখা আছে y হল f এর সমান এবং তারপর যা আমরা পেতে চাই উদাহরণস্বরূপ এই বিন্দু a এবং b এর মধ্যে চাপের দৈর্ঘ্য সুতরাং আমরা সাধারণত যা করি আমরা এই পুরো চাপের দৈর্ঘ্যকে খন্ড খন্ড করে ভাগ করি এবং ধরুন এটি একটি খন্ড যেখানে আমাদের চাপের দৈর্ঘ্য এই বিন্দু থেকে এই বিন্দুতে সংজ্ঞায়িত করা হয়েছে এবং xi এবং xi1 এর মধ্যে কোথাও একটি বিন্দু i আছে সুতরাং এই i বিন্দুতে আমাদের এখানে একটি স্পর্শক আছে এবং আমরা অনুমান করি যে হল এই বিন্দু iতে x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্পর্শক দ্বারা উৎপন্ন কোণ সুতরাং এই হল অবস্থা আমাদের এখানে এই হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক এটি x অক্ষ এটি y অক্ষ সুতরাং এই x অক্ষ থেকে আমাদের এই i কোণটি আছে যা আমরা চিহ্নিত করেছি এবং তারপর এই কোণ i আমরা একটি ভিন্ন প্রসঙ্গেও বুঝতে পারি সুতরাং হয় আমরা ধরে নিই যে এই কোণটি যা এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে অথবা আমরা এটাও বলতে পারি যে এই সেই কোণ যা এই অভিলম্বটি x অক্ষের সাথে উৎপন্ন করেছে সুতরাং আমরা এই রেখাটি 90 ডিগ্রী দ্বারা স্থানান্তরিত করেছি এবং একইভাবে এই রেখাটিও আমরা 90 ডিগ্রী স্থানান্তর করেছি যাতে এটি স্পর্শকের সাথে অভিলম্ব হয় সুতরাং হয় আমরা বলি যে এই কোণটি এই স্পর্শক দ্বারা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হয়েছে অথবা আমরা এটাও বলতে পারি যে এই সেই কোণ যা এই x অক্ষের অভিলম্ব এবং স্পর্শকের অভিলম্বের মধ্যবর্তী কোণ কারণ এই ধারণাটি এখানে এই কোণ থাকার কারণে সরাসরি পৃষ্ঠের ক্ষেত্রে ব্যবহার করা হবে কারণ সেখানে আমরা স্পর্শক সমতলের অভিলম্ব বিবেচনা করতে যাচ্ছি সুতরাং এই ক্ষেত্রে এই কোণ যা এই স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করেছে তারপর এখানে এই সম্পর্ক হল xili সুতরাং এই বিন্দুতে এই স্পর্শক বরাবর li এবং এখানে x অক্ষের বৃদ্ধি হল xi যা এই চাপের এই বিশেষ অংশটিকে বিবেচনা করেছে সুতরাং এই xi যা হল এর ভিত্তি তাকে এই li দ্বারা ভাগ করে আমরা এই কোণ cos i এর সমান পাচ্ছি সুতরাং এই চিত্র থেকে এটা স্পষ্ট যে xili cos i আমরা cos i এর চরম মান গ্রহণ করেছি তার একটি কারণ আছে উদাহরণস্বরূপ যদি এই স্পর্শকের অভিমুখটি এইভাবে হয় এবং তারপর আমরা ধনাত্মক অক্ষ থেকে নিচ্ছি তাই এটি 90 ডিগ্রির বেশি এবং এই cos এখানে ঋণাত্মক হবে কিন্তু আমরা একে ঋণাত্মক হিসাবে বিবেচনা করব কারণ এই তথ্য বিবেচনা করা হবে এবং তারপর আমাদের কাছে আবার একই সম্পর্ক রয়েছে সুতরাং যদি আমরা এই cos i এর চরম মানটি গ্রহণ করি তবে তা ঠিকই আছে আমাদের এই সম্পর্ক রয়েছে যে xili cos i এবং এটি উভয় ক্ষেত্রেই বৈধ স্পর্শক 90 ডিগ্রির বেশি কোণ তৈরি করুক কিংবা কোণের মান 90 ডিগ্রির কম হোক না কেন তার জন্য কিছু যায় আসে না সুতরাং আমাদের এই সম্পর্ক আছে এই সম্পর্কটি কি এটা হল এই বৃদ্ধি xi যা বিবেচনা করা হয়েছে অথবা অন্যভাবে বলা যায় এটি এই চাপ দৈর্ঘ্যের একটি অভিক্ষেপ যা আমরা এখানে বিবেচনা করছি এটি এই চাপের দৈর্ঘ্যের একটি অংশ যা আমরা বিবেচনা করছি এটি হচ্ছে x অক্ষের অভিক্ষেপ যার কভারেজ এখানে xi অর্থাৎ xi1 xi এবং তাই এই অনুপাত xili এখানে liহল স্পর্শক বরাবর দৈর্ঘ্য সুতরাং স্বাভাবিক ভাবেই এখানে আবার আমরা দেখতে পাই যে liসবসময় xiএর চেয়ে বড় হবে এবং এখানে যাকে আমরা এই অনুপাত বলছি সেটি হল cos i এবং এর চরম মান সুতরাং আমাদের এখানে এই সম্পর্ক আছে যে li1cos i xi সুতরাং এই li হচ্ছে স্পর্শক বরাবর এবং যদি আমরা প্রতিটি অংশের এই সমস্ত দূরত্বের সমষ্টি করি এবং তারপর অবশেষে আমরা এই x এর মান 0 তে যেতে দিই এর মানে হল এটি এই স্পর্শক বরাবর ঠিক চাপের দৈর্ঘ্য হয়ে যাবে সুতরাং এই হল চাপের দৈর্ঘ্যের ধারণা যা আমরা সমাকলনবিদ্যা থেকে শিখেছি এবং যা এই চাপের দৈর্ঘ্য পেতে আমরা এখানে ব্যবহার করব বিকল্পভাবে কারণ এই চিত্রটি এখানে বলে যে আমাদের এই দূরত্ব xi আছে এবং তারপর আমাদের আছে এই li2xi2 এবং এখানে আমাদের এই xiআছে সুতরাং আমাদের এই সম্পর্ক আছে যে এই ডেরিভেটিভটি এই xiতে স্পর্শক সুতরাং এর মানে হল এই বিন্দুতে স্পর্শক tan i আমাদের এখানে যে এই li2xi2xi আছে তার সমান তাহলে এখান থেকে আমরা এই সম্পর্কটি পেতে পারি যে li1fi2Δxi সুতরাং এটিও এই li এর জন্য একটি পরিচিত অভিব্যক্তি ঠিক আছে তাই আমাদের এই দুটি সম্পর্ক আছে হয় এই li কে এই এর পরিপ্রেক্ষিতে লেখা যেতে পারে অথবা এই li কে এই ডেরিভেটিভের পরিপ্রেক্ষিতে লেখা যেতে পারে উভয় ক্ষেত্রেই যদি আপনি মোট চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে চান তাহলে আমাদের এই liগুলিকে যোগ করতে হবে এবং তার সীমা নিতে হবে যখন এই খন্ডগুলি অসীমের দিকে যায় অথবা xএর মান 0 এর দিকে যায় সুতরাং এই হল সেই আর্ক ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল যা চাপ দৈর্ঘ্য মূল্যায়ন করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং আমরা এখানে এই li উপাদানটি এই চাপের উপর এই ডিফারেনশিয়াল উপাদানটি এই 1cos i xi দ্বারা প্রতিস্থাপন করতে পারি সুতরাং এটি হবে সেই সমাকলন যা আমাদের সমগ্র বক্ররেখার এই চাপের দৈর্ঘ্য দিতে পারে কারণ আমরা x এর সাপেক্ষে a থেকে b পর্যন্ত সমাকলন করছি সুতরাং হয় এই সূত্রটি প্রযোজ্য হবে অথবা 1cos i xiদ্বারা প্রতিস্থাপনের পরিবর্তে আমরা 1fi2Δxi দ্বারাও প্রতিস্থাপন করতে পারি সুতরাং আমাদের দুটি সূত্র আছে হয় এটি ব্যবহার করা যেতে পারে অথবা এটিও ব্যবহার করা যেতে পারে সুতরাং এখানে চাপ দৈর্ঘ্যের ডিফারেনশিয়াল dl কে হয় এটি দ্বারা প্রকাশ করা যেতে পারে অথবা f এর পরিপ্রেক্ষিতেও প্রকাশ করা যেতে পারে সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মূল্যায়ন পাওয়ার জন্য আমরা কেবল চাপের দৈর্ঘ্যের ধারণাকে ব্যবহার করার চেষ্টা করব সুতরাং সেখানে একই সম্পর্ক রয়েছে এখন শুধু পার্থক্য হল যে আমাদের এই পৃষ্ঠ আছে এবং আমরা এখানে একটি বিন্দু স্থির করেছি এবং এটি স্পর্শক সমতল এখানে এটি হল সেই বিন্দুতে স্পর্শক সমতল এবং এই স্পর্শক সমতলের অভিলম্ব এই f দ্বারা প্রদত্ত এবং তারপর আমরা এখানে আরেকটি ভেক্টর বিবেচনা করেছি যা হল এই p অর্থাৎ এই Aiএর অভিলম্ব যা উদাহরণস্বরূপ এই চিত্রে x z সমতলে রয়েছে কিন্তু এটি যে কোনও স্থানাঙ্ক সমতলে থাকতে পারে যে কোনও স্থানাঙ্ক সমতলের লম্ব হতে পারে সুতরাং আমরা এখানে x নিতে পারি এবং তারপর এই y অক্ষ এবং তারপর এই z অক্ষ সুতরাং ধারণাটি এখানে এই যে আমরা এই পৃষ্ঠের এই অংশটি অভিক্ষেপণ করব অর্থাৎ পৃষ্ঠটি আবার ছোট ছোট খন্ডে বিভক্ত হবে এবং ধরুন পৃষ্ঠের এই এক খন্ড এই ক্ষেত্রে xy সমতলে অভিক্ষেপণ করা হয় তাহলে এখানে আমাদের সেই ছোট পৃষ্ঠের এই অভিক্ষেপ আছে এবং এই p হল এই অভিক্ষিপ্ত সমতলের একক লম্ব ভেক্টর সুতরাং এই ক্ষেত্রে উদাহরণস্বরূপ এই p হলো এই z অক্ষের অভিমুখে শুধুই k সুতরাং এখানে এই সম্পর্কটি যা আমরা পূর্বে আলোচনা করেছি তার অনুরূপ একটি অনুরূপ সম্পর্ক রয়েছে যে এই ছোট অংশের ক্ষেত্রফল যা কোনও একটি স্থানাঙ্ক সমতলে অভিক্ষিপ্ত হয় এবং তাকে এই স্পর্শক সমতলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করা হয় তবে তার মান cos i এর সমান হবে যেখানে i হল স্পর্শক সমতলের অভিলম্ব এবং অভিক্ষিপ্ত সমতলের অভিলম্বের অন্তর্বর্তী কোণ সুতরাং সেখানে এই ছিল এই xঅক্ষের অভিলম্ব এবং আবার স্পর্শকেরও অভিলম্ব সুতরাং এখানে আমাদের সেই একই প্রয়োগ আছে যা আমরা আগে আলোচনা করেছি সুতরাং সেই ক্ষেত্রে এই সম্পর্কটি এইভাবে নেওয়া যেতে পারে যে স্পর্শক সমতলে এই ক্ষেত্রফলটি 1cos i Ai হবে সুতরাং এখন পৃষ্ঠের ক্ষেত্রফল যা আমরা সহজেই মূল্যায়ন করতে পারি আবার একই ধারণা যে আমরা এখানে পৃষ্ঠের এই সমস্ত অংশের সমষ্টি করব এবং তারপর আমরা n→∞ নেব সুতরাং বর্তমানে এখানে এটি স্পর্শক সমতলে রয়েছে কিন্তু যখন আমরা n→∞নেব এটি অবশেষে পৃষ্ঠের ক্ষেত্রফল গঠন করবে সুতরাং আমরা এখন এই i উপাদানটিকে এখানে এই প্রদত্ত উপাদান দ্বারা প্রতিস্থাপন করেছি এবং তারপর এই সমাকলন যা মূল্যায়ন করা যেতে পারে উদাহরণস্বরূপ এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় এবং এই R হল xy yz অথবা zx সমতলে এই পৃষ্ঠের অভিক্ষেপ সুতরাং আমি যেমন বলেছি আমাদের একটি পৃষ্ঠ থাকবে আমরা স্থানাঙ্ক সমতলগুলির মধ্যে যেটি সুবিধাজনক তার উপর অভিক্ষেপণ করব এবং তারপর পৃষ্ঠ সমাকলনটির মূল্যায়ন করা যেতে পারে অথবা পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে এই ডাবল ইন্টিগ্রাল দ্বারা মূল্যায়ন করা যেতে পারে কারণ এখন আমরা সমতলের উপর সমাকলন করছি এই ধরনের সমাকলনগুলি আমরা ইতিমধ্যে সমাকলনবিদ্যায় আলোচনা করেছি এবং এটি হল এই সমতলগুলির কোনও একটির উপর অভিক্ষিপ্ত ক্ষেত্রফল এবং এটি অতিরিক্ত ফ্যাক্টর যা পৃষ্ঠের ক্ষেত্রফল এবং এখন আমাদের এই সমতলের নির্ধারিত ক্ষেত্রফলের সম্পর্ককে সঠিকভাবে বর্ণনা করবে কারণ এখানে এই সম্পর্ক রয়েছে সর্বদা একটি বক্ররেখার পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেকোনো একটি স্থানাঙ্ক সমতলে অভিক্ষিপ্ত ক্ষেত্রফলের চেয়ে বেশি বা সমান হবে সুতরাং সেই ফ্যাক্টরটি সেই বিষয়টিকে নিশ্চিত করবে এবং তারপরে আমরা কেবল সমতলে সমাকলন অর্থাৎ ডাবল ইন্টিগ্রাল করছি যা সমাকলনবিদ্যায় আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সুতরাং পৃষ্ঠতলের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাদের এই পৃষ্ঠটি আছে আমরা এই মূল্যায়নের জন্য আরেকটি সুবিধাজনক ফর্মুলা পাব সুতরাং মনে রাখবেন যে আমাদের যদি f এর এই গ্রেডিয়েন্ট থাকে যা f এর লম্ব এবং তারপর এই p হল কোনও একটি স্থানাঙ্ক সমতলের উপর একক অভিলম্ব ভেক্টর সুতরাং আবার এটি x এবং y এবং z সুতরাং এখানে আমাদের এই সম্পর্ক আছে যে এবং তারপর তাদের অন্তর্বর্তী কোণ এই যা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সুতরাং 1cos এই পদটিকে ∇fp হিসাবে লেখা যেতে পারে সুতরাং এখানে আমাদের এই এর মান গণনা করতে হবে না কারণ এই ফর্মটিতে পৃষ্ঠ সমাকলনের মূল্যায়ন অবশ্যই কঠিন সুতরাং আমরা একটি নতুন সূত্র তৈরি করছি যাকে আমরা কেবল পৃষ্ঠতলের ক্ষেত্রফল পেতে ব্যবহার করতে পারি এখানে কেবল সেই সম্পর্কটিই থাকবে এবং তারপরে তাকে আমাদের এই ∇fp দিয়ে প্রতিস্থাপন করতে হবে সুতরাং এই ক্ষেত্রে অবশেষে আমাদের কাছে পৃষ্ঠের ক্ষেত্রফল গণনার জন্য এই সূত্রটি রয়েছে এই হল পৃষ্ঠের উপর আপনার উপাদান এখানে আমাদের পৃষ্ঠ সমাকলন রয়েছে আমাদের এখানে পৃষ্ঠের উপর একটি ডিফারেনশিয়াল উপাদান আছে এবং তারপর আমরা পৃষ্ঠের উপর সমাকলন করছি সুতরাং এটি মূল্যায়ন করার জন্য আমরা কেবল এই ডবল ইন্টিগ্রালটির মূল্যায়ন করব এবং এই R এখানে এই সমতলের উপর অভিক্ষিপ্ত ক্ষেত্রফল হতে চলেছে যে কোনও একটি সমতলের উপর এই পৃষ্ঠের অভিক্ষেপণ সুতরাং f দেওয়া থাকলে আমরা এটি গণনা করতে পারি সুতরাং প্রদত্ত পৃষ্ঠতলে আমরা ∇f এবং তার চরম মান গণনা করতে পারি এবং এখানে এই ডট প্রোডাক্টটি আমরা চরম মান দিয়ে ভাগ করব এবং তারপর R এর উপর সমাকলন করে আমরা পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব সুতরাং এই সম্পর্কটিতে এখানে d উপাদানটি আসলে অভিক্ষিপ্ত সমতল dA এর উপর এই উপাদানটির সাথে সরাসরি সম্পর্কিত এবং এটি হল সেই অতিরিক্ত ফ্যাক্টর যা দুটি ক্ষেত্রফলের মধ্যে পার্থক্যকে নির্দেশ করবে আচ্ছা এটি অবশ্যই বৈধ যে এই ∇f এবং p এর এই ডট প্রোডাক্টটি 0 এর সমান হওয়া উচিত নয় সুতরাং তাদের একে অপরের সাথে লম্ব হওয়া উচিত নয় সেই ক্ষেত্রে অভিক্ষেপটিও একটি সমস্যা হবে কারণ এই অভিক্ষেপটি কোনও এক বিন্দুতে অভিক্ষিপ্ত হতে চলেছে যেখানে এটি ঘটছে সুতরাং আমরা এড়িয়ে যাব যে ∇fp এর মান 0 হওয়া উচিত নয় তারা একে অপরের সাথে লম্ব হওয়া উচিত নয় অন্যথায় এই সূত্রটি প্রযোজ্য হবে না সুতরাং শুধু একটি দ্রুত মন্তব্য যে আপনি যদি সমাকলনবিদ্যা থেকে স্মরণ করেন যখন আমরা zgxy পৃষ্ঠের এই রূপটি ব্যবহার করতাম তাহলে আমরা যে সমাকলনবিদ্যায় আলোচনা করেছি সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটি এই ∬R1∂z∂x2∂z∂y2dxdy সূত্রের দ্বারা মূল্যায়ন করা যেতে পারে এবং এখন আমাদের আরেকটি আছে কিন্তু আমরা দেখব যে এগুলি মূলত একই সুতরাং ভেক্টর প্রসঙ্গে আমরা যা করতে পারি আমরা ইতিমধ্যে পৃষ্ঠের মূল্যায়নের জন্য এই সূত্রটি পেয়েছি এবং এটি দেখা যায় যে তারা আসলে একই সুতরাং যদি আমরা এই fz gxy বিবেচনা করি কারণ পৃষ্ঠটি ছিল zgxy সুতরাং আমরা কেবল মাত্র এই f0 ফাংশনটি সংজ্ঞায়িত করেছি এটি এই f এর সমতল পৃষ্ঠের মত যা ঠিক এই প্রদত্ত পৃষ্ঠটি হবে এবং তারপর আমরা f গণনা করতে পারি যা gx gy1 এবং তারপর এই চরম মান আমরা 1gx2gy2 পেতে পারি সুতরাং g z সুতরাং আমাদের z এর লিখিত রূপ আছে যা 1zx2zy2 এবং এর মান 1 হতে চলেছে কারণ এই p কে একক সাধারণ ভেক্টর বিবেচনা করা হয়েছে এবং এই f gx gy1 সুতরাং এই p হল এই xy সমতলের উপর একক ভেক্টর উদাহরণস্বরূপ এই অবস্থায় এটি কেবল k সুতরাং আমাদের সেখানে শুধুমাত্র 1 থাকবে সুতরাং এই দুটি সূত্র একই তারা আলাদা নয় সুতরাং এর আগে আমরা বলতে পারি কেবলমাত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলটি নেওয়ার পরিবর্তে যেখানে এই ফাংশনটির ইন্টিগ্র্যান্ড মান 1 নেওয়া হয়েছিল সেখানে যদি আমাদের অন্য কোনও ইন্টিগ্র্যান্ড থাকে উদাহরণস্বরূপ g কে x y z এর কিছু স্কেলার ফাংশন হিসাবে নেওয়া হয় আমরা একই ধারণা ব্যবহার করে এই g কে s এর সাপেক্ষে সমাকলন করতে পারি এবং ধারণাটি ঠিক এইরকম যে আমাদের কাছে এই যে ডিফারেনশিয়াল উপাদানটি আছে তাকে কোনও একটি স্থানাঙ্ক সমতলের ডিফারেনশিয়াল উপাদান দ্বারা প্রতিস্থাপিত করা হবে সুতরাং ধরুন এবং শুধু আপনাদের কিছু ধারণা দিতে চাই যে এই ধরনের সমাকলনের ব্যবহার কি ধরুন আমাদের এখানে এই fxyzC একটি পৃষ্ঠের উপর এই বৈদ্যুতিক চার্জ বিতরণ দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে gx y z হল প্রতি একক ক্ষেত্রের চার্জ সুতরাং এটি প্রতি একক ক্ষেত্রের চার্জ বা একে আমরা এই S পৃষ্ঠের প্রতিটি বিন্দুতে চার্জ ঘনত্ব বলে থাকি সুতরাং এই S পৃষ্ঠের মোট চার্জ পেতে আমাদের এই প্রদত্ত ঘনত্ব gx y z কে পৃষ্ঠের উপর সমাকলন করতে হবে কারণ আমরা এই S পৃষ্ঠের মোট চার্জ পেতে আগ্রহী সুতরাং প্রতিটি বিন্দুতে আমাদের মূলত এই চার্জগুলিকে যোগ করতে হবে তার মানে আমাদের এই ইন্টিগ্রালটিকে সমাকলন করতে হবে সুতরাং আমাদের পৃষ্ঠ সমাকলনটি আছে তারপর এটি এমন একটি প্রয়োগ যেখানে আমরা এটি ব্যবহার করি সুতরাং এই ঘনত্বকে এই পৃষ্ঠের উপর সমাকলন করতে হবে এবং এই ধারণাটিই আমরা বিকশিত করেছি সুতরাং gx y z থাকবে কারণ এটিই একমাত্র পদ যদি আমরা xy সমতলে অভিক্ষেপ করি তাহলে পৃষ্ঠ ব্যবহার করে z কে এই পৃষ্ঠ থেকে প্রতিস্থাপন করতে হবে অথবা একইভাবে যদি আমরা অন্য চলরাশিকে yz এ অভিক্ষেপ করি তাহলে সেখানে x থাকা উচিত নয় সেখানে পৃষ্ঠের সমীকরণ থেকে x প্রতিস্থাপিত হবে এবং তারপর এটি ছিল ডিফারেনশিয়াল উপাদান সুতরাং আমরা এটিকে আবার অভিক্ষিপ্ত সমতলে সমাকলন করব সুতরাং আমাদের এই পৃষ্ঠ সমাকলনটি আছে একে বলা হয় S এর সাপেক্ষে g এর পৃষ্ঠ সমাকলন এবং এখানে এটুকুই লক্ষ্যণীয় যে আমাদের আরো প্রয়োগ আছে উদাহরণস্বরূপ যদি এই g কোনও বস্তুর একটি পাতলা শেলের ভর ঘনত্ব হয় যা এখানে এই S দ্বারা ঢালাই করা হয় যাকে এই ছাঁচে ঢালাই ক'রে S আকৃতি দেওয়া হয়েছে তখন এই সমাকলনটি যদি এই ভর ঘনত্ব g হয় তাহলে এই উপরের সমাকলনই আমাদের সেই শেলের মোট ভর দেবে যদি এই g এর মান 1 এর সমান হয় তাহলে স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে এই সূত্রটি পৃষ্ঠের ক্ষেত্রফল গণনার জন্য হ্রাস ব্যবহৃত হবে সুতরাং এটি থাকার ফলে আমরা এখন কিছু উদাহরণ নিয়ে আলোচনা করতে পারি সুতরাং দুটি উদাহরণ থাকবে একটি আমরা একটি পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আলোচনা করব এবং অন্যটি যেখানে আমরা কিছু স্কেলার ফাংশনকে সমাকলন করব সুতরাং আমরা এই x2y2z22 অর্ধ গোলক থেকে কাটা টুপিটির এই ক্ষেত্রফলটি নির্ণয় করতে চলেছি এবং যেহেতু এটি একটি অর্ধ গোলক তাই আমরা ধনাত্মক অক্ষে z গ্রহণ করছি সুতরাং এখানে একটি অর্ধ গোলক আছে যা একটি 1 ব্যাসার্ধ যুক্ত একটি চোঙ দ্বারা খন্ডিত হয়েছে সুতরাং আমরা এই x2y21 চোঙ দ্বারা খন্ডিত সেই পৃষ্ঠের ক্ষেত্রফলটি পেতে আগ্রহী চোঙের অক্ষটি ঠিক এই z অক্ষ সুতরাং চোঙ এই অর্ধ গোলকের কিছু অংশ ছেদ করবে এবং আমরা এই অর্ধ গোলকের ক্ষেত্রফল কত তা নির্ণয় করতে চাই সুতরাং এরকম অনেক উদাহরণ আমরা যে ইন্টিগ্রালগুলি নির্ণয় করেছি তার সাহায্যে পেতে পারি সুতরাং প্রথমে আমরা fx y zCপৃষ্ঠের অভিক্ষেপ কী তা নিয়ে আলোচনা করব এটি xy সমতলে এই অর্ধ গোলকের অভিক্ষেপ সুতরাং আসুন আমরা এখানে আলোচনা করি কারণ এটিই আরও উপযুক্ত যেখানে আমরা 0 দ্বারা ভাগ করে শেষ করব না যা আলোচনা করা হয়েছিল তার ঠিক আগে আমাদের নিশ্চিত করতে হবে যে এই অভিলম্ব এবং যেকোনো একটি সমতলের অভিলম্ব কখনই 0 এর সমান হবে না সুতরাং উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে যেহেতু চোঙটি z অক্ষ বরাবর এবং যদি আমরা xy সমতলে এই অর্ধ গোলকের সেই অংশটি অভিক্ষেপণ করি তাহলে এমন পরিস্থিতি কখনই হবে না যা আমরা এখন পর্যবেক্ষণ করব সুতরাং যদি আমরা সেই অংশটি অভিক্ষেপণ করি স্বাভাবিকভাবেই সেই অভিক্ষেপটি কেবলমাত্র ডিস্ক হবে কারণ এই অর্ধ গোলককে কাটতে সেই বৃত্তাকার চোঙটি ব্যবহার করা হয়েছিল সুতরাং এই xy সমতলে অভিক্ষেপ হিসাবে আমরা শুধু এই বৃত্তাকার ডিস্ক x2y2≤1 পাব সুতরাং আমাদের এখন R আছে যা xy সমতলে অভিক্ষেপ সুতরাং এখন আপনি লক্ষ্য করুন যে fx y zx2y2z2 সুতরাং আমরা স্বাভাবিকভাবেই গ্রেডিয়েন্ট f পেতে পারি সুতরাং ∇f2xi2yj2zk এবং আমরা এর চরম মান পেতে পারি সুতরাং 4x24y24z2 এবং এই 4 বাইরে নেওয়া যেতে পারে তাই এটি 2x2y2z2 এবং x2y2z22 পৃষ্ঠ থেকে মান হবে সুতরাং 2x2y2z222 সুতরাং এই ভেক্টর p যা এই x y সমতলের অভিলম্বের অভিমুখে সুতরাং আমরা জানি যে এই xy সমতলের অভিলম্বে ভেক্টরটি হল k সুতরাং আমাদের এই p ও আছে এবং এখন আমরা সেই সূত্রে ব্যবহার করতে পারি যেখানে আমাদের এটি গণনা করতে হবে এই ∇fp এবং এই ক্ষেত্রে তাই ∇f এখানে আছে এবং তারপর যদি আমরা k এর সাথে এই ডট প্রোডাক্টটি করি স্বাভাবিকভাবে এই 2z থাকবে সুতরাং আমাদের কাছে এই পরম মানের সঙ্গে এই 2z আছে সুতরাং এই ভেক্টরটি গণনা করা হয়েছে এবং আমরা পেয়েছি যেহেতু z≥0 সুতরাং আমরা কেবল এখানে 2z পেতে পারি এখন কোন চরম মান নেই সুতরাং এই পৃষ্ঠতলের ক্ষেত্রফল এই সমাকলনটি এই R অভিক্ষিপ্তের উপর গণনা করা হবে যা একটি বৃত্তাকার ডিস্ক এবং আমরা ইতিমধ্যে এই ∇fp2z গণনা করেছি যা আমরা গণনা করেছি এবং তারপর এই f যার চরম মান আসছে 22 তাই আমাদের এখানে এখন সবকিছুই আছে যা এই সমাকলন টি গণনা করার জন্য প্রয়োজন আমাদের কাছে 222z আছে এবং এটি dA এর সাপেক্ষে গণনা করতে হবে সুতরাং যেহেতু আমরা এই xy সমতলে অভিক্ষেপণ করেছি সেখানে z থাকা উচিত নয় সুতরাং z কে পৃষ্ঠের সমীকরণ অর্থাৎ x2y2z22 থেকে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে সুতরাং এই z আমরা সেখান থেকে প্রতিস্থাপন করতে পারি এবং যেহেতু z ধনাত্মক তাই আমরা এর ধনাত্মক বর্গমূল গ্রহণ করতে পারি সুতরাং এখান থেকে আমরা পাচ্ছি z2 x2y2 যা এখন এখানে ব্যবহার করা যায় সুতরাং আমাদের এই z আছে এবং এটি 2 x2y2 দ্বারা প্রতিস্থাপিত হবে এবং আমরা এই R এর সাপেক্ষে সমাকলন করছি এবং R হল xy সমতলের উপর একটি বৃত্তাকার ডিস্ক সুতরাং এখন যেহেতু আমাদের xy সমতলে বৃত্তাকার ডিস্ক রয়েছে তাই এই R এর উপর এই সমাকলন গণনা করার জন্য পোলার স্থানাঙ্ক ব্যবহার করা ভাল এবং এর মানে হল 2 ইতিমধ্যে বাইরে বসে আছে d হল এখানে ডিফারেনশিয়াল উপাদান যা পোলার স্থানাঙ্কের জন্য rdrdθ হবে সুতরাং আমাদের xrcos আছে এবং আমাদের yrsin আছে সুতরাং এখান থেকে আমরা 2 x2y22 r2 পাব সুতরাং আমাদের এখানে এই সমাকলন এবং তারপর 2 তাই সীমাগুলি স্পষ্ট সুতরাং r এর সীমা 0 থেকে 1 এবং এর সীমা 0 থেকে 2 pi পর্যন্ত যাবে সুতরাং এটি পুরো ডিস্ককে বিবেচনা করবে সুতরাং এখন এখানে আমাদের এটি সমাকলন করতে হবে সুতরাং আমরা এখানে r2 r2 পাব সুতরাং আমাদের এখানে এই ডিফারেন্সিয়েশনটির সমাকলন প্রয়োজন তারপরে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এবং সেখানে ক্ষতিপূরণ দিতে 2 দ্বারা গুণ করতে পারি সুতরাং সমাকলনটি সেখানে রয়েছে এবং তারপরে আমরা এটিকে ডিফারেনশিয়েট করতে পারি বা এটিকে সমাকলন করতে পারি যাতে আমাদের সূচক 2 থাকে এবং এটি যোগ করা হবে তাই 121 সুতরাং এটি 12হবে এবং তারপর আমরা 12দ্বারা ভাগ করব সুতরাং এটি এখানে নিষ্পত্তি করা হবে সুতরাং আমাদের বিয়োগ চিহ্ন আছে এবং তারপর 2 r2 আছে r এর মান 0 থেকে 1 পর্যন্ত সুতরাং আমরা এটিকে সমাকলন করতে পারি 0 থেকে 2π এর উপরে সুতরাং এটি অবশ্যই একটি ধ্রুবক ছিল সুতরাং আমাদের 2πআছে সুতরাং আমরা চোঙ দ্বারা খন্ডিত পৃষ্ঠতলের ক্ষেত্রফল মূল্যায়ন করেছি এবং আমরা দেখেছি যে পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে শুধু স্বাভাবিক ডাবল ইন্টিগ্রাল দিয়ে গণনা করা যায় কিন্তু এখানে এই ডিফারেনশিয়াল এলিমেন্টটি বিবেচনা করতে হবে যা এই বক্রতা অংশের মধ্যে পার্থক্যটি বিবেচনা করবে এবং তারপর আমরা সমতলের উপর সমাকলন করছি ঠিক আছে তাই আমরা আরও একটি উদাহরণ পর্যালোচনা করব যেখানে আমরা এই gxyzxyz কে সমাকলন করব সুতরাং আমরা শুধু ক্ষেত্রফল গণনা করছি না কিন্তু আমরা এই gxyzxyz ফাংশনটিকে ঘনকের একটি পৃষ্ঠের উপর সমাকলন করছি যা প্রথম কোয়াড্রেন্ট এ অবস্থিত সুতরাং আমাদের প্রথম কোয়াড্রেন্ট এ একটি ঘনক আছে এবং যা x 1 y 1 এবং z 1 দ্বারা আবদ্ধ সুতরাং আমাদের এখানে x y z অক্ষের কোয়াড্রেন্ট এ এই অবস্থা আছে সুতরাং এখানে ছয়টি পর্যায় রয়েছে তাই আমরা এর নাম দিয়েছি এই দিকটি A যেখানে z 1 তাই z অক্ষ বরাবর আমাদের এই পাশে B আছে যেখানে x 1 এবং আমাদের y 1 আছে এটি আরেকটি দিক এবং এই অক্ষের উপর আরো তিনটি দিক রয়েছে এবং এখানে আকর্ষণীয় বিষয় হল যে আমরা x y z কে সমাকলন করছি এবং সেই তিনটি সমতল বরাবর যা অক্ষকে স্পর্শ করছে সুতরাং হয় x 0 y 0 অথবা z 0 তাই এই তিনটি পৃষ্ঠতলে ইন্টিগ্রান্ডটির মান 0 হতে চলেছে সুতরাং অবশেষে আমরা কেবল এই ABC অর্থাৎ এই তিনটি পৃষ্ঠকে সমাকলন করে শেষ করব যেখানে উদাহরণস্বরূপ x 1 x হচ্ছে ধ্রুবক এবং yz অবশ্যই পরিবর্তিত হবে এবং একইভাবে এই পৃষ্ঠে উপরেরটির ক্ষেত্রে z স্থির এবং x ও y পরিবর্তিত হবে এই পৃষ্ঠে আপনার y স্থির এবং এই x ও z পরিবর্তিত হবে সুতরাং এখানে যা আলোচনা করা হয়েছে সেই হিসাবে সেই তলগুলির ওপর এর মান শূন্য হবে যে তলগুলি এই স্থানাঙ্ক সমতলের উপর অবস্থিত সুতরাং আমাদের এই ঘনকের পৃষ্ঠের উপর সমাকলন আছে যা তিনটি পৃষ্ঠতলে হ্রাস পেয়েছে সুতরাং সেগুলো হল তল A তল B এবং এই তল C কারণ এই সমতলগুলিতে আমাদের ইন্টিগ্র্যান্ড টিঁকে থাকবে বাকি তিনটিতে এই মান 0 হবে সুতরাং সেই সমাকলনের মান হবে 0 সুতরাং এখানে পৃষ্ঠ A র কথা ধরা যাক পৃষ্ঠ A হল z 1 সুতরাং এখানে পৃষ্ঠটিও সমতল এবং আমরা স্বাভাবিকভাবেই এই সমতলের উপর অভিক্ষেপণ করছি সুতরাং আমরা একই ক্ষেত্রফল পাব সুতরাং যা আমরা এখানে গণনা করার সময়ও লক্ষ্য করব সুতরাং যদি আমরা xy সমতলে এটি অভিক্ষেপণ করি আমাদের আবার এই বর্গক্ষেত্র থাকবে যেখানে x এর মান 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হবে y এর মানও 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হবে সুতরাং এটিই হবে xy সমতলে এটির অভিক্ষেপ এবং এই পৃষ্ঠের জন্য তল A এবং এই অঞ্চল আমরা পাচ্ছি p হল k কারণ আমাদের xy সমতলে অভিক্ষেপ আছে সুতরাং এই xy সমতলের লম্ব হল k এবং তারপর যদি আমরা গ্রেডিয়েন্ট f গণনা করি যেহেতু fxyzz 1 সুতরাং আমাদের ∇fk আছে সুতরাং শুধুমাত্র এটি হল কারণ সেখানে z আছে সুতরাং যখন z এর সাপেক্ষে f এর আংশিক ডেরিভেটিভ 1 দেবে তখন সেটা k হবে এবং আমরা এই f এর চরম মান গণনা করতে পারি সেটা হল 1 এবং এই ∇fp1 সুতরাং এখানে বিষয়গুলি অনেক বেশি সরলীকৃত এবং পৃষ্ঠের এই ডিফারেনশিয়াল উপাদানটি একটি সমতল যা এই অভিব্যক্তি দ্বারা গণনা করা যেতে পারে এবং আমরা যা পর্যবেক্ষণ করব কারণ এটি 1 এবং আমাদের dx dy আছে সুতরাং আবার আপনি যা পেতে পারেন তা হল এটাই কারণ এখানে কোনও পার্থক্য নেই সুতরাং আপনার একটি সমতল আছে এবং সমতলে হুবহু অভিক্ষেপণ করা হচ্ছে তলটি xy সমতলের সমান্তরাল এবং আমরা এই সমতলে অভিক্ষেপণ করেছি সুতরাং পৃষ্ঠের ক্ষেত্রফলের কোনও পার্থক্য হবে না অথবা কারণ সেখানে কোন বক্রতা নেই এটি এই xy সমতলের ঠিক সমান্তরাল সমতল সুতরাং এই উপাদানটি 1 হতে চলেছে এবং এই d এই সমতলের উপর সমাকলন করার সমান যেখানে আমরা এই পৃষ্ঠের উপর সমাকলন করছি সুতরাং এই dx dy ডিফারেনশিয়াল এর সামনে কোন অতিরিক্ত উপাদান নেই সুতরাং এখন আমরা সহজেই সমাকলন করতে পারি সুতরাং আমাদের A এর তলটি আছে যেখানে d কেবল dx dy এবং z 1 সুতরাং যেহেতু ইন্টিগ্রান্ডটি xyz এবং z এই পৃষ্ঠে এখানে আমরা এই A এর তলটিতে সমাকলন করছি সুতরাং z 1 সুতরাং z কে 1 হিসাবে প্রতিস্থাপিত করা হয়েছে এবং আমাদের শুধু এই dx dy এর সাপেক্ষে xy কে সমাকলন করতে হবে সুতরাং এই সমাকলন হল 14 এবং অনুরূপ গণনা আমরা তল B এবং তল C এর জন্যও করতে পারি সুতরাং একইভাবে আমরা তল B এর জন্য পাই যখন আমরা এই yz সমতলে অভিক্ষেপণ করি সুতরাং আমাদের এখানে dy dz এবং অনুরূপ পরিস্থিতি আছে সুতরাং x সেখানে স্থির কিন্তু আমাদের তখন yz আছে সুতরাং y এর মান 0 থেকে 1 এবং z এর মানও 0 থেকে 1 পর্যন্ত পরিবর্তিত হয় আমরা সমাকলন করছি আমরা 14 পাচ্ছি একইভাবে তল C এর জন্য এটি এই xz সমতলে অভিক্ষিপ্ত হবে এবং তারপর আমরা আবার একই মান পেতে পারি সুতরাং যদি আমরা তিনটি যোগ করি আমরা এখানে 34 পাবো সুতরাং এই হল সেই সমাকলনের মান যখন আমরা এই ঘনক পৃষ্ঠের উপর সমাকলন করি সুতরাং সমাকলনটি এই ক্ষেত্রে অনেক সহজ ছিল কারণ পৃষ্ঠের ডিফারেনশিয়াল উপাদানটি স্থানাঙ্ক সমতলের ডিফারেনশিয়াল উপাদানের সমান ছিল সুতরাং উপসংহারে এখানে আমাদের পৃষ্ঠ আছে যা আমরা zgxyবিবেচনা করেছি এবং তারপরে এটি একটি পরিচিত সূত্র যা আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি উদাহরণস্বরূপ সমাকলনবিদ্যা কিন্তু ভেক্টর প্রসঙ্গে আমরা দেখেছি যে যদি আমরা এই zgxyকে একটি সমতল পৃষ্ঠ হিসাবে গ্রহণ করি যদি আমরা এই পৃষ্ঠকে f সমান 0 এর সমতল পৃষ্ঠ হিসাবে বিবেচনা করি তবে এই সূত্রের পরিবর্তে আমরা S∬R ∇fpdA ব্যবহার করতে পারি এবং তারপরে আমরা যে কোনও অভিক্ষিপ্ত স্থানাঙ্ক সমতলে সমাকলন করতে পারি সুতরাং এটি একটি খুব বিশেষ ক্ষেত্র ছিল যখন xy সমতলে অভিক্ষেপ করা হয়েছিল কিন্তু এখানে আমাদের আরও সাধারণ পরিস্থিতি রয়েছে যা আমরা যে কোনও স্থানাঙ্ক সমতলে অভিক্ষেপণ করতে পারি তদনুসারে এই p এর মান অভিক্ষেপের উপর নির্ভর করে i j বা k হতে হবে এছাড়াও আমরা দেখেছি যে শুধুমাত্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নয় আমরা একটি ফাংশনকে অর্থাৎ একটি স্কেলার ফাংশনকেও সমাকলন করতে পারি এক্ষেত্রেও ডিফারেনশিয়াল এলিমেন্টটি প্রতিস্থাপিত হবে সুতরাং কোনও পার্থক্য নেই এখন এর পরিবর্তে এই gxyzব্যবহার করা হবে এবং আমরা যেখানে এটি অভিক্ষিপ্ত করছি সেই অনুযায়ী এই x y z এর মধ্যে একটিকে পৃষ্ঠের সমীকরণ থেকে প্রতিস্থাপিত করা হবে সুতরাং এই ছিল পৃষ্ঠ সমাকলন সম্পর্কে বর্ণনা পরবর্তী বক্তৃতায় আমরা বিবেচনা করব যে এখানে একটি স্কেলার ফাংশনের পরিবর্তে আমাদের যদি ভেক্টর ক্ষেত্র থাকে তবে কী হবে সুতরাং এটি পরবর্তী বক্তৃতার আলোচনার বিষয় হবে সুতরাং এই হল সব এবং আপনাদের মনোযোগের জন্য আপনাদের অনেক ধন্যবাদ